হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সের এই বক্তৃতায় স্বাগতম এই বক্তৃতাগুলির ক্রমানুসারে আমরা এই বক্তৃতায় বিশ্বস্ত নির্বাহ পরিবেশের দিকে দেখব আমরা ARM আস্থাজোনকে দেখব তাই এই অনেক তথ্য যা আমরা এই বক্তৃতাতে বলব এই লিঙ্ক থেকে পাওয়া যেতে পারে যা আস্থাজোন আর্কিটেকচার সম্পর্কে ARM আস্থাজোনে যাওয়ার আগে আমরা সিস্টেম অন চিপ মানে কী তা দেখে নেব সুতরাং একটি সাধারণ সিস্টেম অন চিপ দেখতে কিছুটা এরকম হবে যে এতে বিভিন্ন কার্যকারিতার সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদান থাকতে পারে সুতরাং আপনার কাছে প্রধান প্রসেসরের উদাহরণ থাকবে আপনার কাছে অনেকগুলি বিভিন্ন মডেম GSM 3G মডেম রয়েছে তাই এটি একটি সাধারণ বলে ধরা যাক একটি মোবাইল উপযোজনের জন্য দেখানো হয়েছে এবং আপনি অন্যান্য বিভিন্ন উপাদান যেমন ADC DAC টাইমার ইত্যাদি দেখতে পাবেন এই সমস্ত জিনিস একটি একক চিপে উপস্থিত থাকবে এখন চিপ আর্কিটেকচারে এমন একটি সিস্টেম থাকার সুবিধা হল যে আপনার সম্পূর্ণ নকশার একটি আকার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি একটি মোবাইল ফোনের কেস নেন এবং আপনি আসলে মোবাইল ফোনটি খোলেন তবে আপনি দেখতে পাবেন যে এতে খুব কম IC উপস্থিত রয়েছে এবং এর কারণ হল এই ICগুলির প্রতিটিতে অনেকগুলি আলাদা কার্যকারিতা রয়েছে সুতরাং সিস্টেম অন চিপ ধরণের আর্কিটেকচারের আগে আপনার কাছে এই মডিউলগুলির প্রতিটির জন্য একটি আলাদা IC উপস্থিত থাকত হবে এবং তাই আপনার সম্পূর্ণ নকশার আকারটি বেশ বড় হত এখন সিস্টেম অন চিপের আবির্ভাবের সাথে এবং এই সমস্ত উপাদানগুলির অনেকগুলিকে একটি একক চিপে স্থাপন করার সাথে সাথে আকারটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এই আকারটি আসলে প্রচুর পরিমাণে বিভিন্ন সুযোগ ব্যয় করে যেমন মোবাইল ফোনের আকার ইত্যাদি সঙ্কুচিত হয়েছে এই বিশেষ প্রযুক্তির দৌলতে তাই এখন আমরা ARM আস্থাজোন সম্পর্কে আরও বিশদে যাই সুতরাং ARM আস্তাজোন মূলত দুটি বিভাজন তৈরি করে এটি একটি স্বাভাবিক দুনিয়া এবং একটি নিরাপদ দুনিয়া তৈরি করে তাই চিত্রটি কিছুটা এরকম দেখায় তাই সাধারণ জগতে যেখানে আপনার সাধারণ অপারেটিং সিস্টেমটি রয়েছে যেমন আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা IOS থাকবে এবং আপনি আপনার সাধারণ কাজগুলি করবেন যেমন আপনার Whatsapp বা অন্য কিছু চালাবেন এখন তারা সবাই এই স্বাভাবিক দুনিয়ায় রান করে এখন আপনার কাছে একটি নিরাপদ বিশ্বও থাকবে যা আপনার সংবেদনশীল কাজ চালাবে যাতে আপনার সমস্ত সংবেদনশীল ক্রিয়াকলাপ যেমন এনক্রিপশন বা পাসওয়ার্ড বা ওটিপি নম্বরের মতো সংবেদনশীল তথ্য প্রবেশ করানো নিরাপদ দুনিয়া দ্বারা পরিচালিত হবে সুতরাং উদাহরণস্বরূপ আপনি এই অধিকারটি বিবেচনা করতে পারেন যাতে আপনার কাছে স্বাভাবিক দুনিয়ার উপযোজন থাকবে এবং যখনই ধরুন আপনাকে কিছু সংবেদনশীল কাজ করার প্রয়োজন হযে তখনই প্রসেসরটি নিরাপদ দুনিয়ায় স্থানান্তরিত হয় আপনি আপনার পাসওয়ার্ডটি প্রবেশ করেন যা যাচাই করা হয় বা আপনি আপনার OTP প্রবেশ করেন বা একটি এনক্রিপশন করেন যা আরও যাচাই করা হয় এবং তারপর একবার এটি যাচাই করা হলে আপনি স্বাভাবিক দুনিয়াতে ফিরে যান সুতরাং ARM এই বিশেষ পরিবেশ প্রদান করে এবং স্বাভাবিক দুনিয়া এবং নিরাপদ দুনিয়ার মধ্যে এই আদান প্রদান ও পরিচালনা করে আমি মনে করি হার্ডওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ দুনিয়ার উপযোজনগুলি সেটি অ্যাক্সেস করতে সক্ষম হবে না বা নিরাপদ দুনিয়ার উপযোজনগুলি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হবে এবং তাই সমস্ত সংবেদনশীল তথ্য এবং সুরক্ষিত গণনা যা নিরাপদ দুনিয়ায় করা হয় তা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সম্পূর্ণরূপে স্বাভাবিক দুনিয়ার ক্রিয়াকলাপ থেকে স্বাধীন সুতরাং এইভাবে যে কোনও সফ্টওয়্যার দুর্বলতা বা কোনও ক্ষতিকারক কোড স্বাভাবিক দুনিয়ায় উপস্থিত কোনও ম্যালওয়্যার তথ্য চুরি করতে পারে না তাই তা নিরাপদ বিশ্বের ক্রিয়াকলাপগুলিকে প্রভাবিত করবে না সুতরাং এটি সাধারণত দেখতে কেমন হবে তার একটি উদাহরণ নেওয়ার জন্য তাই আসুন ধরা যাক আমাদের এখানে যেমন দেখানো হয়েছে একটি ARMORY উপযোজন রয়েছে এই ARMORY উপযোজনটি স্বাভাবিক দুনিয়ায় চলে তাই আমরা সাধারণ দুনিয়ায় উপস্থিত অপারেটিং সিস্টেমটিকে রিচ OS বলি তাই আপনার সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা আইওএস অপারেটিং সিস্টেম হল রিচ OS তাই আমরা একে রিচ OS বলি কারণ এটি বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ এবং আপনার বেশিরভাগ উপযোজন এই সমৃদ্ধ OS এ রান করতে থাকবে এবং বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করবে যা সেই নির্দিষ্ট অপারেটিং সিস্টেম দ্বারা সমর্থিত তাই আমরা বলতে পারি যে আমাদের এই ARMORY উপযোজনটি আমাদের রিচ OS থেকে চলছে এবং এখানে একটি বোতাম রয়েছে যা বলে যে ব্যবহারকারীকে একটি পিন দিতে হবে তাই যখন এই বোতামটি টেপা হয় তখন রিচOS থেকে একটি সুইচ থাকে যা স্বাভাবিক দুনিয়া থেকে নিরাপদ দুনিয়ার এবং এই ধরনের ক্ষেত্রে বিশ্বস্ত পরিবেশে একটি কার্যকরিতা ঘটবে তাই এই নির্দিষ্ট মোড বা সুরক্ষিত দুনিয়ায় এটি এইরকম একটি জানলা খুলবে এবং ব্যবহারকারীকে একটি পিন দেবার জন্য অনুরোধ করবে যাতে সুরক্ষিত দুনিয়ায় এই সমস্ত লেনদেন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বা সম্পূর্ণ নিরাপদভাবে সম্পন্ন হয় এবং স্বাভাবিক দুনিয়ায় উপস্থিত কোনো উপযোজন থেকে অ্যাক্সেসযোগ্য না হয় এমনকি আপনার স্বাভাবিক দুনিয়া থেকে চলমান Android বা IOS সুইচ OSও ব্যবহারকারীর দ্বারা দেওয়া পিন দিয়ে অ্যাক্সেস করতে সক্ষম হবে না সুতরাং একবার ডিসপ্লে ড্রাইভার এবং ইনপুট ড্রাইভারের মাধ্যমে পিন দিলে সেখানে একটি বিশ্বস্ত ব্যবহারকারী ইন্টারফেস থাকবে যা প্রকৃতপক্ষে এই তথ্যটি পড়বে এবং বিশ্বস্ত উপযোজনে প্রেরণ করবে যা তারপরে বিশ্বস্ত পরিবেশে সংরক্ষণ করা বোতামগুলি ব্যবহার করে পিনকে প্রমাণীকরণ করবে তারপর ঠিক আছে বার্তাটি স্বাভাবিক দুনিয়ার উপযোজনে ফেরত পাঠানো হয় যেটি হল ARMORY উপযোজন এবং এই উপযোজন টির ব্যবহারকারী তখন এই উপযোজনটি ব্যবহার করতে থাকবে। সুতরাং আপনি এখানে যা দেখছেন তা হল আস্থাজোনের এর কারণে যা ARM দ্বারা সমর্থিত সমস্ত ক্রিয়াকলাপ সমস্ত বোতাম সমস্ত প্রমাণীকরণ যা এই বিশ্বস্ত পরিবেশে করা হয় আমি বলতে চাইছি যে নিরাপদ দুনিয়া ব্যবহারকারীর দুনিয়ার উপযোজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সুতরাং সাধারণ দুনিয়ার সিস্টেমে উপস্থিত যে কোনও ক্ষতিকারক কোড থাকা সত্ত্বেও বোতামগুলি ইত্যাদি সুরক্ষিত তাই যদিও আপনার অ্যান্ড্রয়েড বা IOS আপস করে বোতামটি বিশ্বস্ত পরিবেশে সংরক্ষিত থাকেতা এখনও নিরাপদ এবং সুরক্ষিত সুতরাং একই প্রসেসরের মধ্যে দুটি সুরক্ষিত পরিবেশ এবং স্বাভাবিক বিশ্ব পরিবেশকে রাখতে ARM আসলে কীভাবে এটি পরিচালনা করে সে সম্পর্কে আমরা একটু দেখি তাই মূলত এই দুটি পরিবেশ একটি সময় কাটার পদ্ধতিতে কাজ করে তাই নিরাপদ দুনিয়া থেকে স্বাভাবিক দুনিয়ায় বদল হয়ে যায় এবং এর বিপরীত আরও একটি নতুন মোড চালু করা হয়েছে যা মনিটর মোড নামে পরিচিত যা অপরিহার্যভাবে তখনই সেখানে ব্যবহার করা হয় যখন ফেরার সময় একটি মোড থেকে অন্য মোডে বদলায় তাই দুটি উপায়ে এই মোড বদলটি ঘটে প্রথম উপায়ে সফ্টওয়্যারের একটি নির্দেশ দ্বারা যা সিকিউর মনিটরিং কল বা এই SMC নির্দেশ নামে পরিচিত দ্বিতীয়টিতে আপনার হার্ডওয়্যার প্রতিরোধ বা ব্যতিক্রম ঘটতে পারে এবং এটি স্বাভাবিক থেকে সুরক্ষিত মোড থেকে বদল করাও হতে পারে এখন মনিটর মোড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই মোড বদলের সময় প্রথমে এটি যা করে তা হল এটি বর্তমান দুনিয়ার অবস্থাকে সংরক্ষণ করে যা হয় স্বাভাবিক দুনিয়া বা নিরাপদ দুনিয়া এবং দুনিয়ার যে অবস্থাকে বদল করেছে তা পুনরুদ্ধার করে তাই পুনরুদ্ধার একটি ব্যতিক্রম থেকে প্রত্যাবর্তনের সময়ে করা হয় সুতরাং উদাহরণস্বরূপ যখনই ধরা যাক যে একটি বিঘ্ন ঘটে প্রথম যে জিনিসটি কার্যকরী হয় তা হল মনিটর মোডে উপস্থিত কোড সুতরাং মনিটর মোড প্রতিরোধটিকে শনাক্ত করবে এটি বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট সংরক্ষণ করবে অর্থাৎ যখন উপযোজনটি স্বাভাবিক দুনিয়ায় চলছে তখন সেই নির্দিষ্ট উপযোজনের সাথে সম্পর্কিত রেজিস্টারগুলি মনিটর মোডে সংরক্ষিত হবে এবং তারপরে একটি প্রসঙ্গ সুরক্ষিত দুনিয়ায় বদলাবে এবং সেই নির্দিষ্ট প্রতিরোধের সাথে সম্পর্কিত বাধা রুটিনটি তখন কার্যকরি হবে এর পরে প্রতিরোধ পরিষেবা রুটিন কার্যকর করা হয় এবং প্রতিরোধ পরিচালনা করা হয় সেখানে ব্যতিক্রম নির্দেশ থেকে একটি রিটার্ন আসে যা এখন কার্যকর করা হয় এর ফলে মনিটর মোড আবার কার্যকরি হবে এবং তারপর মনিটরটি কার্যকর করা উপযোজনটির অবস্থা পুনরুদ্ধার করবে এখন কাজের মোড অনুসরণ করার জন্য ARM এর একটি নির্দিষ্ট বিট রয়েছে যা NS বিট নামে পরিচিত তাই রূপরেখা নিবন্ধে উপস্থিত NS বিটটি নির্দেশ করে যে এটি একটি স্বাভাবিক দুনিয়া নাকি অপারেটিং দুনিয়া যা বর্তমানে কার্যকর করা হচ্ছে সুতরাং উদাহরণস্বরূপ যদি NS বিট 1 এর সমান হয় তবে এটি নির্দেশ করে যে প্রসেসরটি স্বাভাবিক বিশ্বে রয়েছে যদি NS বিটটি 0 তে সেট করা হয় তা একটি নিরাপদ দুনিয়া অপারেশন নির্দেশ করে এখন NS বিট একটি রূপরেখা নিবন্ধে উপস্থিত থাকে বা প্রধান প্রসেসরে উপস্থিত থাকে এবং NS বিটের মানের উপর ভিত্তি করে প্রসেসর এখানে কর্টেক্স A8 হয় স্বাভাবিক মোডে বা সিকিউর মোডে কাজ করে একইভাবে প্রসেসরে উপস্থিত ক্যাশে ছাড়াও মেমরি অ্যাক্সেসগুলির মধ্যে পার্থক্য করতে সক্ষম যা স্বাভাবিক দুনিয়া এবং সুরক্ষিত দুনিয়ার জন্য কিন্তু এই মোড বদল ঘটলে আরও অনেক কিছু ঘটে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই NS বিটটি এই প্রসেসরের উপাদানগুলির বাইরেও প্রসারিত হয় তাই এখানে উদাহরণে আমরা দেখাই যে লাল রেখাটি নির্দেশ করে যে অপারেশনের মোডটি সিস্টেম অন চিপে উপস্থিত অন্যান্য উপাদানগুলিতেও স্থানান্তরিত হয়েছে সুতরাং এইভাবে অন্যান্য উপাদানগুলিও একটি নিরাপদ দুনিয়ার কাজ এবং একটি স্বাভাবিক দুনিয়ার কাজের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে তাই উদাহরণ স্বরূপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা পরে দেখব যে সিস্টেম অন চিপে উপস্থিত মেমরি নিয়ন্ত্রক মেমরি অ্যাক্সেস যা একটি সাধারণ দুনিয়ার কাজে তৈরি করা হয় এবং একটি নিরাপদ দুনিয়ার অপারেশনে মেমরি অ্যাক্সেসের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে এখন তাই আমরা আস্থাজোনের সাথে উপস্থিত মেমরি পরিচালনা সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখছি কারণ আমরা দেখেছি যে CPU কোর যেটি একটি কর্টেক্স এ 8 সুরক্ষিত দুনিয়া এবং স্বাভাবিক দুনিয়া থেকে বদল হয় এবং CPU রূপরেখা নিবন্ধে উপস্থিত NS বিট সনাক্ত করবে প্রতিবার যখন এই কোডগুলির একটির থেকে হয় সুরক্ষিত দুনিয়া বা অপারেশনের স্বাভাবিক দুনিয়ার মোড থেকে স্টোর নির্দেশাবলীর লোড রয়েছে। সুতরাং যখনই এই নিরাপদ দুনিয়া বা স্বাভাবিক দুনিয়ার একটির থেকে একটি নির্দেশ আসে যা করা হয় তা হল বাসে একটি ভার্চুয়াল ঠিকানা দেওয়া আছে তাই এই ভার্চুয়াল ঠিকানাটি মেমরি পরিচালনা এককে যায় তাই একটি সাধারণ 32 বিট ARM কোর এই নির্দিষ্ট বাসে একটি 32 বিট ভার্চুয়াল ঠিকানা বের করে এখন আস্থাজোন সক্ষম প্রসেসরের সাথে একটি অতিরিক্ত বিট যা NSTID বিট নামে পরিচিত 33 তম বিটটি বাসে রেখে দেয় যাতে এই বিশেষ বিটটি প্রসেসরের বর্তমান অবস্থা সনাক্ত করতে পারে স্টোর অপারেশনের লোড বা নির্দেশ যেটি অনুরোধ করা হয়েছে তা সুরক্ষিত দুনিয়া থেকে 1 বিট হলে ইঙ্গিত করবে যে লোড বা স্টোর নির্দেশ একটি সাধারণ দুনিয়া অপারেশন থেকে আনবে তা নির্দেশ করার জন্য এটির মান শূন্য হবে যদি NSTID বিট 1 সেট করে থাকে তবে NS বিট এখন 1 হতে বাধ্য হয় কারণ এই অতিরিক্ত NSTID বিটের কারণে MMU তে পাঠানো হয় MMU নিরাপদদুনিয়া লোড বা স্টোর অনুরোধ এবং একটি সাধারণ দুনিয়া লোড বা স্টোরের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে সুতরাং এই NSTID বিটের উপর ভিত্তি করে MMU পৃষ্ঠা টেবিলগুলি নির্বাচন করতে বা পৃষ্ঠা টেবিলগুলি ব্যবহার করতে সক্ষম হবে যা সুরক্ষিত দুনিয়া বা সাধারণ দুনিয়ার জন্য তৈরি এখন পৃষ্ঠা টেবিলগুলি ভার্চুয়াল ঠিকানাটিকে সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানায় রূপান্তরিত করে এবং এই পৃষ্ঠা টেবিলের প্রতিটি এইভাবে এমন পৃষ্ঠাগুলিকে নির্দেশ করতে সক্ষম হবে যা সুরক্ষিত দুনিয়া পৃষ্ঠাগুলির সাথে বা স্বাভাবিক দুনিয়া পৃষ্ঠাগুলির সাথে সংযুক্ত তাই উদাহরণস্বরূপ যদি বলা হয় লোড বা স্টোরের অনুরোধ একটি নির্দিষ্ট ভার্চুয়াল ঠিকানা NSTID বিট 1 এ সেট করা হয়েছে যা নির্দেশ করে যে এটি একটি সাধারণ দুনিয়ার মেমরি অনুরোধ MMU যা করবে তা হল এটি সাধারণ দুনিয়া পৃষ্ঠা টেবিল ব্যবহার করবে সুতরাং ভার্চুয়াল ঠিকানাটি তখন সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানায় অনুবাদিত হবে এবং তাই ম্যাপিংটি এমনভাবে করা হয় যে এটি শুধুমাত্র সাধারণ দুনিয়া পৃষ্ঠাগুলি অ্যাক্সেস করতে পারে এখন যদি এই বিশেষ ভার্চুয়াল ঠিকানাটি RAM এর এই সাধারণ বিশ্বের পৃষ্ঠাগুলির একটিতে পড়ে তবে লোড বা স্টোর সফল হবে অন্যদিকে যদি একটি বাসে একটি ভার্চুয়াল ঠিকানা দেওয়া হয় যা প্রকৃতপক্ষে একটি নিরাপদ দুনিয়ার পৃষ্ঠার সাথে মিলে যায় তবে সেখানে একটি জাল থাকবে এবং কাজের অনুমতি থাকবে না এখন আমরা জানি MMU তে TLBও রয়েছে যা এখন একটি ARM কোরে অনুবাদ বাফার এবং ট্রান্সজোন সক্ষম করা হয়েছে যেখানে TLBতে সামান্য পরিবর্তন করা হয়েছে এখন যেমন আমরা জানি সাধারণ মেমরি পরিচালনা ইউনিটেও একটি TLB উপস্থিত রয়েছে TLB এর অর্থ হল অনুবাদ লুকের একপাশে বাফারে ভার্চুয়াল ঠিকানা এবং সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানার মধ্যে একটি ম্যাপিং রয়েছে এই ম্যাপিং নিশ্চিত করবে যে একবার ভার্চুয়াল ঠিকানা থেকে ম্যাপিং করা পৃষ্ঠা টেবিলগুলি ব্যবহার করে একটি ভার্চুয়াল ঠিকানা তার সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানায় করা ম্যাপ TLB তে সংরক্ষিত হয় সুতরাং TLB সম্পূর্ণভাবে সহযোগী ক্যাশে হবে এবং এটা প্রত্যাশিত যে কার্যকারিতার স্থানীয়তা এবং মেমরি অ্যাক্সেসের কারণে আপনি TLB তে উপস্থিত ভার্চুয়াল থেকে ফিজিক্যাল ঠিকানার ম্যাপিং খুঁজে পেতে ভাগ্যবান এবং অনেক উর্দ্ধস্থ কমে যাবে এখন একটি ARM প্রসেসরে যা আস্থাজোনের সাথে সক্রিয় করা হয়েছে TLB কে কিছুটা পরিবর্তন করা হয়েছে এখন TLB এর প্রতিটি এন্ট্রিতে কেবল ভার্চুয়াল ঠিকানা এবং সংশ্লিষ্ট প্রকৃত ঠিকানাই থাকে না কিন্তু ভার্চুয়াল ঠিকানার সাথে সম্পর্কিত NSTID বিট সম্পর্কে বিশদও রয়েছে NS বিট ফিজিক্যাল ঠিকানার সাথে সঙ্গতিপূর্ণ তাই অন্য কথায় এটি ভার্চুয়াল ঠিকানা একটি স্বাভাবিক দুনিয়ার অপারেশন বা নিরাপদ দুনিয়ার অপারেশনের ক্ষেত্রে প্রয়োজন ছিল কিনা তা চিহ্নিত করবে এটিতে এই তথ্যও রয়েছে যে প্রকৃত ঠিকানাটি সুরক্ষিত বা স্বাভাবিক দুনিয়ার একটি পৃষ্ঠার সাথে মিলে যায় কিনা সুতরাং এই TLB এর উপর ভিত্তি করে যা সংরক্ষিত আস্থাজোন ARM সিস্টেম MMU TLB ব্যবহার করতে সক্ষম হবে এই অনুমতি দিতে যে নিরাপদ দুনিয়ার পৃষ্ঠা টেবিলগুলির পাশাপাশি সাধারণ এবং নিরাপদ দুনিয়ার পৃষ্ঠাগুলি অ্যাক্সেস করা যাবে এই বিশেষ TLB থাকার মাধ্যমে MMU TLB ব্যবহার করে MMU এর জন্য নিরাপদ বিশ্ব ভার্চুয়াল ঠিকানার অনুমতি দিতে সক্ষম হবে MMU TLB ব্যবহার করতে সক্ষম হবে একটি নিরাপদ দুনিয়া পৃষ্ঠা টেবিলের সাধারণ দুনিয়া পৃষ্ঠা অ্যাক্সেস করার অনুমতি দেওয়ার জন্য অন্যদিকে এটি একটি নিরাপদ দুনিয়া পৃষ্ঠা থেকে স্বাভাবিক দুনিয়া পৃষ্ঠা টেবিলকে অ্যাক্সেস করার ক্ষেত্রে একটি প্রতিরোধ তৈরী করতে পারে এখন MMU ছাড়াও আস্থাজোন সক্ষম ARM প্রসেসরগুলিতে উপস্থিত ক্যাশে মেমরিও পরিবর্তন করা হয়েছে সুরক্ষিত দুনিয়া এবং স্বাভাবিক দুনিয়া মেমরি অনুরোধ উভয়ই একই ক্যাশে একসাথে সংরক্ষিত হয় তবে একটি অতিরিক্ত বিট রয়েছে যা NS বিট নামে পরিচিত যা ট্যাগে সংরক্ষিত হয় তবে ট্যাগটি পরিবর্তন করা হয়েছে যাতে প্রতিটি ট্যাগে NS বিট থাকে এইভাবে ট্যাগ এবং NS বিটের উপর ভিত্তি করে একটি মেমরি অনুরোধ চিহ্নিত করা যেতে পারে যে সংশ্লিষ্ট ক্যাশ লাইনটি একটি সুরক্ষিত দুনিয়ার ক্যাশ লাইন বা একটি সাধারণ দুনিয়ার ক্যাশ লাইনের সাথে মিলে যায় কিনা এখন এসব কাজ করার জন্য আস্থাজোনে মেমরি পরিচালনা ইউনিটে ARM প্রসেসরকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ দুটি ভার্চুয়াল মেমরি পরিচালনা ইউনিট রয়েছে যা মেমরি পরিচালনা ইউনিট ছাড়াও উপস্থিত রয়েছে যা আমরা NS বিটে দেখেছি যা নির্ধারণ করে যে প্রসেসরটি নিরাপদ দুনিয়ায় চলছে নাকি স্বাভাবিক দুনিয়ায় এবং সেগুলি আসলে সিস্টেমে উপস্থিত অন্যান্য সমস্ত উপাদানগুলিতে পাঠানো হয়েছে এইভাবে কেউ শুধুমাত্র একটি নির্দিষ্ট মোড থেকে কাজ করার জন্য সিস্টেমের একটি নির্দিষ্ট উপাদানকে সজ্জিত করতে সক্ষম হবে উদাহরণস্বরূপ এখানে আমরা যা দেখি তা হল GSM মডেম 3G মডেম এবং মিডিয়া সিস্টেম ভিন্নভাবে সজ্জিত করা হয়েছে তাই GSM মডেম সজ্জিত করা হয়েছে এটি তখনই কাজ করে যখন প্রধান প্রসেসর নিরাপদ দুনিয়ায় রান করছে অন্যদিকে 3G মডেমটি সুরক্ষিত দুনিয়া এবং স্বাভাবিক দুনিয়ার উভয় ক্ষেত্র থেকেই কাজ করার জন্য সজ্জিত করা হয়েছে অন্য কথায় এটিকে রাখলে যখন প্রধান প্রসেসর স্বাভাবিক বিশ্বে চলছে তখন এটি GSM মডেম অ্যাক্সেস করতে সক্ষম হবে না তাই যে উপযোজনগুলি স্বাভাবিক দুনিয়ায় রান করছে সেগুলি দেখতেও পাবে না যে GSM মডেমটি SOC তে উপস্থিত রয়েছে এবং GSM মডেমের সাথে কোনও যোগাযোগ সম্ভব নয় অন্যদিকে যখন প্রধান প্রসেসরটি সুরক্ষিত দুনিয়ায় থাকে বা সুরক্ষিত দুনিয়ার জন্য সজ্জিত করা হয় তখন GSM মডেম 3G মডেম এবং অন্যান্য সমস্ত যন্ত্র অ্যাক্সেসযোগ্য হয়ে উঠবে তাই এই কৌশলটি অপরিহার্যভাবে উপযোগী উদাহরণস্বরূপ যেখানে আপনি কীপ্যাডটি শুধুমাত্র নিরাপদ দুনিয়ায় কাজ করার জন্য সজ্জিত করতে সক্ষম হন সুতরাং এটি অনুমতি দেবে যে যখনই আমরা পাসওয়ার্ড বা প্রিন্ট বা অন্য কিছু লিখি তখনই এই পাসওয়ার্ড এবং প্রিন্টগুলি শুধুমাত্র একটি কীপ্যাডের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য যা অপারেশনের নিরাপদ দুনিয়ার সময় সক্রিয় থাকে এবং এইভাবে এটি যেকোনো ধরনের স্নিপিং আক্রমণ থেকে নিরাপদ তাই আস্থাজোনের ক্ষেত্রে প্রতিরোধগুলি একটি সংকটপূর্ণ দিক তাই আমরা দেখেছি যে এটি একটি মনিটর মোড এখানে উপস্থিত তাই মনিটরটি সুরক্ষিত দুনিয়ার অংশ এবং আমরা যা দেখি তা হল যখনই বাধা আসে তাই এটি প্রথমে মনিটর মোডে চলে যায় মনিটর মোড যা বর্তমান কার্যকরী পরিবেশের প্রেক্ষাপট সংরক্ষণ করে এবং তারপর সিদ্ধান্ত নেয় যে সেই প্রতিরোধটি একটি সাধারণ দুনিয়ার উপযোজন বা একটি সুরক্ষিত দুনিয়ার উপযোজন দ্বারা পরিষেবা করা উচিত কিনা সুতরাং এই বিভিন্ন বাধাগুলি কীভাবে সজ্জিত করা হয়েছে তার উপর ভিত্তি করে এই প্রতিরোধের অনুরোধটি হয় স্বাভাবিক দুনিয়ার প্রতিরোধ পরিষেবা রুটিনে বা সুরক্ষিত দুনিয়ার বাধা পরিষেবা রুটিনে চলে যাবে সুতরাং এই জগতের প্রত্যেকটির নিজস্ব ইন্টারাপ্ট ভেক্টর রুটিন থাকবে যা সংশ্লিষ্ট প্রতিরোধ অনুরোধটি দেখবে কোথায় প্রতিরোধ পরিষেবা রুটিন উপস্থিত আছে তা নির্ধারণ করবে এবং তারপর সেই সংশ্লিষ্ট প্রতিরোধ পরিষেবা রুটিনটি কার্যকর করবে সুতরাং উদাহরণস্বরূপ আমাদের এখানে বিশেষ সুবিধাপ্রাপ্ত কোড রয়েছে যা অ্যান্ড্রয়েড OS এ হতে পারে তাই আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি যে একটি নেটওয়ার্ক বিঘ্ন ঘটে এবং একটি নেটওয়ার্ক প্রতিরোধ স্বাভাবিক দুনিয়ার দ্বারা পরিচালনা করার জন্য সজ্জিত করা হয়েছে তাই মনিটরটি আপনার সুবিধাপ্রাপ্ত কোডে নেটওয়ার্ক প্রতিরোধ পাঠাবে যা মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে হতে পারে আপনার অ্যান্ড্রয়েড OS তারপরে স্বাভাবিক দুনিয়ার প্রতিরোধ ভেক্টর টেবিলটির সন্ধান করবে নেটওয়ার্ক প্রতিরোধের সাথে সম্পর্কিত প্রতিরোধ পরিষেবার রুটিন চিহ্নিত করবে এবং তারপর সেই সংশ্লিষ্ট রুটিন পরিষেবাটি কার্যকর করবে অন্যদিকে যদি প্রতিরোধটি একটি সুরক্ষিত দুনিয়ার প্রতিরোধ হয়ে থাকে তাহলে মনিটর সেই সুরক্ষিত দুনিয়ার প্রতিরোধে পাঠাবে যা তারপর একটি সুরক্ষিত দুনিয়ার প্রতিরোধ ভেক্টর টেবিলের দিকে তাকাবে এবং সেই প্রতিরোধ পরিষেবা রুটিনের জন্য সংশ্লিষ্ট অবস্থান চিহ্নিত করবে আমরা এখন দেখি একটি সাধারণ সুরক্ষিত দুনিয়ার সফ্টওয়্যার কেমন দেখায় একটি সাধারণ সুরক্ষিত দুনিয়ার সফ্টওয়্যারে সিঙ্ক্রোনাস কোড লাইব্রেরিগুলির বাস্তবায়নের খুব সংক্ষিপ্ত বাস্তবায়ন থাকবে সুতরাং সাধারণত নিরাপদ দুনিয়ায় আমাদের অপারেটিং সিস্টেম থাকবে তাই এটি বিশেষায়িত অপারেটিং সিস্টেম যার কার্যকারিতা খুবই কম তাই অপারেটিং সিস্টেম যেমন কোয়ালকমের QSEE Trustonics Kinibi Samsung Knox Genode ইত্যাদি হল নিরাপদ দুনিয়ার অপারেটিং সিস্টেম সুতরাং এই অপারেটিং সিস্টেমগুলি সংশ্লিষ্ট সমৃদ্ধ অপারেটিং সিস্টেমগুলির সাথে শক্তভাবে সংযুক্ত রয়েছে যাতে রিচ OS এ একটি কাজের অগ্রাধিকার সুরক্ষিত OS এর একটি সংশ্লিষ্ট অগ্রাধিকারের সাথে আঁকা যায় সুতরাং একটি সম্পূর্ণ OS থাকার উদাহরণ হল এটি সম্পূর্ণ হবে একটি আস্থাজোনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ বুট হিসাবে পরিচিত আমাদের কিছু সুরক্ষিত বুটের প্রয়োজনের কারণ হল নিম্নোক্ত ধরা যাক যে আমাদের কাছে একটি উপযোজন রয়েছে যা নিরাপদ দুনিয়া ব্যবহার করে সুতরাং আমরা জানি যে উপযোজনটি ফ্ল্যাশে সংরক্ষিত হবে এবং সম্ভবত যা ঘটতে পারে তা হল একজন আক্রমণকারী ফ্ল্যাশের বিষয়বস্তু পরিবর্তন করতে পারে এবং সেইজন্য সেই উপযোজনটির নিরাপদ উপাদানগুলিকে দূষিতভাবে পরিবর্তন করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ একজন আক্রমণকারী উপযোজনটির সুরক্ষিত উপাদানে ট্রোজান বা অন্য কোনও ম্যালওয়্যার সন্নিবেশ করবে তাই আমাদের নিশ্চিত করতে হবে যে ফ্ল্যাশে সংরক্ষণ করার সময় কোনও সুরক্ষিত দুনিয়ার সফ্টওয়্যারকে অনধিকার পরিবর্তন করা না হয় এবং এটি অর্জন করার একটি উপায় হল নিরাপদ বুট ব্যবহার করা নিরাপদ বুট যেভাবে কাজ করে তা হল বিশ্বাসের শৃঙ্খলা নামে পরিচিত কিছু দ্বারা তাই প্রধান যন্ত্র থেকে শুরু করে সিস্টেমে একটি বিশ্বাস তৈরি হয় যা এই বিশেষ প্রক্রিয়াটির উপর ভিত্তি করে যাতে এটিতে অনধিকার পরিবর্তন করা খুব কঠিন হয়ে পড়ে বিশ্বাসের একটি সাধারণ শৃঙ্খলা কিছুটা এইরকম দেখায় আমরা বিশ্বাসের মূল হিসাবে পরিচিত একটি নির্দিষ্ট উপাদান দিয়ে শুরু করি যেটি চিপ ROM এ একটি শারীরিকভাবে আনক্লোনেবল ফাংশন বা একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম মডিউল হতে পারে তাই এটি আপনার প্রধান বিশ্বাসের মূল সুতরাং ধরা যাক যে এটি আপনার বিশ্বস্ত মডিউল তাই এই বিশ্বস্ত মডিউলটি প্রথমে যাচাই করবে যে বুট লোডারটি নিপুণভাবে পরিচালনা করা হচ্ছে না তাই আপনার বুট লোডারের ডিজিটাল স্বাক্ষরের সাথে অনধিকার পরিবর্তন করা হচ্ছে কিনা তা পরীক্ষা করে এটি করতে হবে বুট করার সময় প্রথমে এটি মূল বিশ্বাসকে কার্যকর করতে শুরু করে এবং যাচাই করে যে বুট লোডারের সাথে কোনো অনধিকার পরিবর্তন ঘটেনি সুতরাং এটি বুট লোডারের স্বাক্ষর সঠিক কিনা তা যাচাই করে তাই এটি হতে পারে উদাহরণস্বরূপ একটি MD5 বা SHA বা আরও জটিল ডিজিটাল স্বাক্ষর যাতে এটি নিশ্চিত করা যায় যে বুট লোডারটির কোনো নিপুন পরিচালনা করা হয়নি বা এর অনধিকার পরিবর্তন করা হয়নি সুতরাং যদি এটি নির্ধারণ করে যে বুট লোডারটি প্রকৃতপক্ষে অপরিবর্তিত তাহলে এটি বুট লোডারকে কার্যকর করবে বুট লোডার প্রায় তার কার্যকারিতা শেষ করার পরে সুরক্ষিত OS বুট করতে চায় এবং এটি প্রথমে নির্ধারণ করতে পারে যে সুরক্ষিত OS এর স্বাক্ষরটি সঠিক তা যাচাই করতে পারে তবে পদচিহ্ন পরীক্ষা করে বা ফ্লাশে উপস্থিত সুরক্ষিত OS এর স্বাক্ষর কম্পিউট করে একটি সংরক্ষিত স্বাক্ষর সহ এই বিশেষ স্বাক্ষরটি যাচাই করতে পারে যদি এটি পাওয়া যায় যে সুরক্ষিত অপারেটিং সিস্টেমের স্বাক্ষরটি সংরক্ষিত স্বাক্ষরের সাথে মেলে না তবে নিরাপদ OS বুট করা হয় না অন্যদিকে যদি আমরা দেখতে পাই যে একটি মিল আছে তবে বুট লোডার প্রকৃতপক্ষে যাচাই করবে যে সুরক্ষিত OS এ কোনও অনধিকার পরিবর্তন ঘটেনি এবং এটি সিকিওর অপারেটিং সিস্টেমকে বুট করার অনুমতি দিতে পারে এখন সুরক্ষিত অপারেটিং সিস্টেমটি বিভিন্ন ছোট ছোট কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এই ছোট ছোট কাজের যেকোনটি তৈরি করার আগে এটি হবে যেমনটি আমরা শনাক্ত করার আগে দেখেছি যে এই প্রতিটি ছোট ছোট কাজের সাথে কোনও অনধিকার পরিবর্তন করা হয়নি সুতরাং এইভাবে স্বাক্ষর প্রমাণীকরণের পরেই বিভিন্ন ছোট ছোট কাজ তৈরি করা হয় একইভাবে সিকিওর OS সমৃদ্ধ অপারেটিং সিস্টেমের স্বাক্ষর সঠিক কিনা তা যাচাই করার পরেই সমৃদ্ধ অপারেটিং সিস্টেম বুট শুরু করে তাই এইভাবে আমরা যা দেখি তা হল মূল বিশ্বাসের উপস্থিতির কারণে আমরা একটি বিশ্বাসের শৃঙ্খলা তৈরি করি প্রথমত আমরা বুট লোডারে আস্থা অর্জন করি তারপর আমরা সুরক্ষিত ওএস এবং OS সমৃদ্ধ ছোট ছোট কাজ থেকে আস্থা অর্জন করি এখন যদি এই মডিউলগুলির মধ্যে কোনওটি ফ্ল্যাশের সাথে অনধিকার পরিবর্তন করা হয় তবে এটি সিকিওর বিশ্বাস শৃঙ্খলা দ্বারা সনাক্ত করা যেতে পারে আমরা একমাত্র অনুমান যা করি যে বিশ্বাসের এই মূলটিতে কোনো অনধিকার পরিবর্তন করা যাবে না চিন্তা করার আরেকটি বিষয় হল আপনি যদি ব্লক নকশায় ফিরে যান আমরা দেখতে পাই যে মনিটরটি সুরক্ষিত বিশ্বের অংশ তাই আপনি ভাবতে পারেন যে সুরক্ষিত বিশ্বের অংশ হিসাবে মনিটর থাকাটা যুক্তিসঙ্গত কিনা পরের লেকচারে Intel SGX বিশ্বস্ত নির্বাহ পরিবেশ দেখব